হ্যালো ইঞ্জিনিয়ারিং ড্রইং এবং কম্পিউটার গ্রাফিক্স বিষয়ক NPTEL এর অনলাইন সার্টিফিকেশন কোর্সে স্বাগত আমরা চতুর্থ মডিউল এবং 38 নাম্বার লেকচারে রয়েছি যেখানে আমরা অর্থোগ্রাফিক প্রজেকশন বিশেষত তলগুলির অভিক্ষেপ সম্পর্কে আলোচনা করছি দ্বিমাত্রিক বস্তু উপস্থিত থাকলে কিভাবে এই ভিউগুলোকে কল্পনা করা যেতে পারে সে বিষয়ে আমরা আলোচনা করছি আগের ক্লাসে আমরা তলগুলির অভিক্ষেপ সংক্রান্ত বিষয় লক্ষ করেছিলাম বিশেষত যদি একটি আয়তক্ষেত্র থাকে এবং সেই আয়তক্ষেত্রটি X অক্ষ এবং Y অক্ষের সাথে একটি বিশেষ ভাবে পুনর্বিন্যস্ত হয় তাহলে কিভাবে ভিউগুলোকে গঠন করা যায় আজকের ক্লাসে আমরা ত্রিভুজ সংক্রান্ত বিষয়ে বেশি করে জানবো উদাহরণস্বরূপ একটা সেট স্কোয়্যার যদি অনুভূমিক তল এবং উল্লম্ব তলের সাথে পুনর্বিন্যস্ত হয় তাহলে তাদের কেমন দেখতে লাগবে ধরা যাক আমাদের কাছে 30° 60° কম্বিনেশনের একটা সেট স্কোয়্যার আছে অর্থাৎ তিনটি কোণের একটি কোণ হলো 90° আরেকটি কোণ 30° এবং অপর কোনটি 60° যে লম্বা সেট স্কোয়্যারগুলো নিয়ে আমরা সাধারণত কাজ করে থাকি সরলীকরণ করবার জন্য ধরে নেয়া যাক সেট স্কোয়্যারটি হলো একটি দ্বিমাত্রিক বস্তু এবং ধরা যাক এর দীর্ঘতম বাহুটি 100 মিলিমিটার অর্থাৎ 10 সেন্টিমিটার দীর্ঘ এবং এই বাহুটি উল্লম্ব তলে রয়েছে এবং অনুভূমিক তলের সাথে 30 ডিগ্রিতে আনত অবস্থায় রয়েছে অন্যদিকে এর পৃষ্ঠতল উল্লম্ব তলের সাথে 45 ডিগ্রিতে আনত এর অভিক্ষেপগুলোকে অঙ্কন করতে হবে ধরা যাক আমাদের কাছে এটাই সব থেকে লম্বা সেট স্কোয়্যার উপলব্ধ রয়েছে এর দীর্ঘতম বাহুটি এইভাবে উল্লম্ব তলে রয়েছে দ্বিতীয় ব্যাপারটি হলো এটি অনুভূমিক তলের সাথে 30 ডিগ্রীতে আনত অবস্থায় রয়েছে অনুভূমিক তল উল্লম্ব তলের সাথে লম্বভাবে অবস্থান করে তাহলে আমাদেরকে কি করতে হবে অনুভূমিক তলে হয় এই অভিমুখে অথবা এই অভিমুখে 30 ডিগ্রিতে সেট স্কোয়্যারটিকে বিন্যস্ত করতে হবে তাহলে এর দীর্ঘতম বাহুটি উল্লম্ব তলে অবস্থিত এবং অনুভূমিক তলের সাথে এই দীর্ঘতম বাহুটি 30 ডিগ্রি কোণ তৈরি করেছে এখন যদি আমি একে অনুভূমিক তলে অভিক্ষিপ্ত করি তাহলে 30 ডিগ্রি কোণ তৈরি হবে এখন এই সম্পূর্ণ পৃষ্ঠতলটি উল্লম্ব তলের সাথে লম্বভাবে অবস্থান করছে কিন্তু আমরা যদি একে এই অভিমুখে 45 ডিগ্রিতে আনত করি তাহলে অভিক্ষিপ্ত তলে কেমন দেখতে লাগবে এই জিনিসটাই আমরা গঠন করতে চেষ্টা করছি ব্যাপারটাকে ধাপে ধাপে লক্ষ্য করা যাক সবার প্রথমে আমাদেরকে এই সম্পূর্ণ সেট স্কোয়্যারটিকে সঠিক তলের উপর লম্বভাবে পুনর্বিন্যস্ত করতে হবে যাতে আমরা একে আঁকতে পারি সমস্যা বিবৃতিতে বলা আছে যে সম্পূর্ণ জিনিসটি উল্লম্ব তলে রয়েছে এবং এটা 30 ডিগ্রি কোণ তৈরি করেছে এরপর এটি 45 ডিগ্রি কোণে হেলে আছে যদি ব্যাপারটা এরকম হয় তাহলে আমাদেরকে পুরো সমস্যাকে উল্টোভাবে শুরু করতে হবে প্রথমে একে 45 ডিগ্রিতে স্থাপন করতে হবে এবং তারপর একে পিছনের দিকে 30 ডিগ্রিতে স্থাপন করতে হবে এখান থেকে আমরা অবশিষ্ট ভিউগুলোকে গঠন করা শুরু করবো এরজন্য আমাদেরকে একটা XY রেখা আঁকতে হবে উল্লম্ব তলে সম্পূর্ণ সেট স্কোয়ারটি অর্থাৎ সেট স্কোয়ারটি দীর্ঘতম বাহুটি অবস্থান করছে তাহলে প্রথমে এটা তৈরী করা যাক এই কোনটি হলো 90 ডিগ্রী এটা 60 ডিগ্রী এবং এটা হলো 30 ডিগ্রী এবং সম্মুখ তলে বিন্দুগুলোকে চিহ্নিত করা যাক যথাক্রমে a b এবং c এদের অভিক্ষেপগুলো সব সময় নিচের দিকে থাকে আমরা যদি এর টপ ভিউ থেকে লক্ষ্য করি এটা হলো এর সম্মুখ তল টপ ভিউ থেকে এটাকে একটা অত্যন্ত পাতলা পাতের ন্যায় দেখতে লাগে যেখানে a b বিন্দুদ্বয় a ও b বিন্দুতে সমাপতিত হয় একইভাবে c বিন্দু c বিন্দুতে সমাপতিত হয় তাহলে আমরা এই অভিক্ষিপ্ত দৈর্ঘ্যটিকেই আসলে এখানে দৈর্ঘ্য হিসাবে পাচ্ছি যা আমরা টপ ভিউ থেকে দেখবো এখন একে ঘোরাতে হবে ফ্রন্ট ভিউতে এই তলটি অর্থাৎ এই ac কে যখন আমরা এই দিক থেকে দেখছি তখন সম্পূর্ণ পৃষ্ঠটিকে এখানে 45 ডিগ্রি কোণে আনত হতে হবে আমরা দেখতে পাবো যে পৃষ্ঠটি উল্লম্ব তলের সাথে 45 ডিগ্রি কোণে আনত রয়েছে ব্যাপারটা যদি এরকম হয় তাহলে উল্লম্ব তলের সাথে যে কোনো নতিকে আমরা অনুভূমিক তলে পর্যবেক্ষণ করে থাকি এক্ষেত্রে এই একই ab রেখার জন্য আমরা অনুভূমিক তলে 45 ডিগ্রি কোণ তৈরি করি একে টপভিউ হিসাবে আঁকতে হবে টপ ভিউতে আমরা এই অবনতি কোণকে উল্লম্ব তলের সাথে দেখতে পাব যাতে আমরা এই a বিন্দু b বিন্দু এবং c বিন্দুকে আঁকতে পারি এখন এই a b এবং c বিন্দুগুলোকে পুনরায় অভিক্ষিপ্ত করো একইভাবে c a এবং b বিন্দুগুলোকেও অভিক্ষিপ্ত করো এর ফলে আমরা b এর অভিক্ষেপ ও b এর অভিক্ষেপের ছেদবিন্দু a এর অভিক্ষেপ ও a এর অভিক্ষেপের ছেদবিন্দু এবং c এর অভিক্ষেপ ও c এর অভিক্ষেপের ছেদবিন্দু পাই এই ছেদবিন্দুগুলোকে যথাক্রমে a1 b1 এবং c1 নাম দেওয়া হলো এটাই হলো উল্লম্ব তলে প্রথম অভিক্ষেপ বা ঘূর্ণন কারণ আমাদেরকে দুটো ঘূর্ণন সম্পন্ন করতে হবে প্রথমে এই সম্পূর্ণ উল্লম্ব জিনিসটিকে বিন্যস্ত করতে হবে এরপর একে 30 ডিগ্রিতে ঘোরাতে হবে এবং তারপর একে 45 ডিগ্রিতে স্থাপন করতে হবে আমরা যদি এটা উল্টোভাবে করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে একে 45 ডিগ্রিতে স্থাপন করতে হবে যা আমরা আগেই করে ফেলেছি এরপর একে 30 ডিগ্রিতে ঘোরাতে হবে এই ভাবেই আমাদেরকে অগ্রসর হতে হবে আমরা এই দীর্ঘতম রেখাটিকে আগেই এঁকেছি সম্পূর্ণ জিনিসটাকে এবার 30° ঘোরাতে হবে তাহলে a1 থেকে a1 b1 থেকে b1 তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যা দৈর্ঘ্য সেই একই দৈর্ঘ্যকে আমরা এখানে রাখতে চলেছি একে 60° ঘোরাতে হবে অন্যথায় a1 b1 কে 30 ডিগ্রি কোনে ওঠাতে হবে যখন আমরা এই জিনিসটিকে ঘোরাই তখন a1 বিন্দু এই বিন্দুতে আসে b1 বিন্দু এই জায়গায় আসে a1 থেকে c1 পর্যন্ত দৈর্ঘ্যবিশিষ্ট বৃত্তচাপ এবং b1 থেকে c1 পর্যন্ত দৈর্ঘ্যবিশিষ্ট বৃত্তচাপের মাধ্যমে আমরা এই c1 কে গঠন করি এইভাবে আমরা বস্তুটিকে ঘুরিয়ে থাকি এখন শেষ ধাপ হলো এই a1 কে নিচের দিকে অভিক্ষিপ্ত করতে হবে কারণ এই সেট স্কোয়্যারটির উল্লম্ব তলে অবস্থান করার কথা এই সেট স্কোয়্যারটির দীর্ঘতম বাহু সবসময় উল্লম্ব তল স্পর্শ করে থাকবে তাহলে a1 X অক্ষের সাথে মিলিত হচ্ছে b1 ও এই বিন্দুতে মিলিত হচ্ছে c1 কে নিচের দিকে অভিক্ষিপ্ত করতে হবে কারণ এটা উল্লম্ব তলের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করবে এই অভিক্ষেপ আমাদের c1 কে নির্ধারণ করতে সাহায্য করে তাহলে আমাদের কাছে এই a1 বিন্দু b1 বিন্দু এবং c1 বিন্দু রয়েছে এই ভাবেই আমরা এই সমস্ত বস্তুর ক্ষেত্রে ঘূর্ণনগুলো সম্পন্ন করি এবার এই পুরো ব্যাপারটাকে একটা পৃষ্ঠার উপর সম্পাদন করা যাক সবার প্রথমে ড্রইং শীটের উপর XY অক্ষের জন্য একটা অনুভূমিক রেখা আঁকতে হবে এই অক্ষের উপর 100 মিলিমিটার দীর্ঘ রেখা আঁকতে হবে তাহলে অক্ষের উপর কিছুটা জায়গা ফাঁকা রাখা যাক একদম উপর থেকে শুরু করো 100 মিলিমিটার এইরকম কোনো জায়গায় হয় উল্লম্ব তলে এই বিন্দুটিকে a এবং অপর বিন্দুটিকে b নাম দেয়া হলো এবং আমরা জানি যে একটি কোণ 30° এবং অপর কোনটি 60° হবে তাহলে 30° কোণ তৈরি করা যাক অন্য কোণটি হলো 60° তাহলে তোমাকে এইরকম জায়গায় 60 ডিগ্রি কোণ তৈরি করতে হবে এরপর এই রেখাগুলোকে যুক্ত করতে হবে তাহলে এই হলো আমাদের প্রাপ্ত ত্রিভুজ এই বিন্দুটিকে c নাম দেয়া হলো এখন আমরা যদি এগুলোকে অভিক্ষিপ্ত করি তাহলে এটা হবে টপ ভিউতে আমাদের অভিক্ষেপের দৈর্ঘ্য তাহলে এই বিন্দুটাকে a বিন্দু নাম দেওয়া যাক b ও একই জায়গায় চিত্রিত হয় আর c বিন্দু এই জায়গায় চিত্রিত হবে এখন আমরা চাই এই ab রেখাটি XY তলকে 45 ডিগ্রি কোণে স্পর্শ করুক যদি ব্যাপারটা এরকম হয় তাহলে এই রকম কোনো জায়গায় একটা বিন্দু নাও এই বিন্দুটিকে a b বিন্দু নাম দেওয়া যাক এটি যখন উল্লম্ব তলে রয়েছে তখন এটি উল্লম্ব তলের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে এই বিন্দুগুলোকে যুক্ত করো a থেকে c পর্যন্ত দৈর্ঘ্যকে স্থানান্তরিত করো এবং বিন্দুগুলোকে যুক্ত করো এটা 45 ডিগ্রি কোণ তৈরি করছে এবং এই বিন্দুটা হলো c এখন অভিক্ষেপের মাধ্যমে সমস্ত বিন্দুগুলোকে স্থানান্তরিত করো এখন আমরা এই c বিন্দু এবং a বিন্দুকে অভিক্ষিপ্ত করতে পারি c বিন্দুর অভিক্ষেপ c অক্ষকে ছেদ করছে এবং a বিন্দুর অভিক্ষেপ এই জায়গায় অক্ষকে ছেদ করছে এই নতুন বিন্দুগুলোকে a1 এবং c1 নাম দেওয়া হলো এবার এই বিন্দুটাকে অভিক্ষিপ্ত করা হলো এটাকে আমরা বলি সঞ্চারপথ এই সঞ্চারপথ বিন্দুটাকে আমরা b1 নামে অভিহিত করলাম এখন এই a1c a1b 30 ডিগ্রি কোণ তৈরি করবে তাহলে আমরা কি করবো আমরা এখানে একটা 30 ডিগ্রি কোণ তৈরি করব আমরা একটা চূড়ান্ত বিন্দু নেবো ধরে নেয়া যাক এটা হলো সেই বিন্দু এই বিন্দু থেকে আমরা 30 ডিগ্রি কোণ তৈরি করব তাহলে এটা হলো 30 ডিগ্রি নতিবিশিষ্ট রেখা একে যুক্ত করো a1 b1 এর যা দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যকে এই রেখায় চিহ্নিত করতে হবে তাহলে এখানে হলো আমাদের b1 বিন্দু এবং এখানে হলো a1 বিন্দু একইভাবে আমরা এখান থেকে c1 বিন্দুকেও স্থানান্তরিত করবো ব্যাস যাই হোক আমরা এগুলোকে রেখার মাধ্যমে সংযুক্ত করলাম এবার অভিক্ষেপগুলোর দিকে লক্ষ্য করা যাক a1 এইদিকে যাচ্ছে c1 এইদিকে যাচ্ছে এবং b1 এইদিকে যাচ্ছে আমরা একে উল্লম্ব তলের উপরে রাখতে চাইছি এই বিন্দুটাকে b1 হিসাবে চিহ্নিত করা হলো এই বিন্দুটিকে a1 হিসেবে চিহ্নিত করা হলো এবং যদি আমরা c থেকে সঞ্চারপথ অঙ্কন করি তাহলে এই বিন্দুটাকে আমরা c1 নাম দিতে পারি যদি আমরা এই রেখাগুলোকে যুক্ত করি তাহলে এটা হলো বস্তুটির ফ্রন্ট ভিউ এবং এটা হলো বস্তুটির টপ ভিউ এবার পুরো ব্যাপারটার সারসংক্ষেপ করা যাক ধরা যাক আমাদের কাছে এই সেট স্কোয়ারটি রয়েছে এবং ধরে নেয়া যাক এই বস্তুটি হলো আমাদের উল্লম্ব তল এবং এটা হলো অনুভূমিক তল এই সেট স্কোয়ারের দীর্ঘতম বাহুটি এই ভাবে বিন্যস্ত অবস্থায় রয়েছে আমরা এইভাবে সেট স্কোয়্যারটিকে উল্লম্ব তলে স্থাপন করছি প্রাথমিকভাবে যখন সেট স্কোয়ারটি 90 ডিগ্রিতে অবস্থান করে তখন আমরা একে শুধুমাত্র একটি রেখা হিসাবে দেখতে পাই এরপর আমরা যখন একে 30° কৌণিক ভাবে স্থাপন করি তখন সেট স্কোয়ারটি এই ধরনের দেখতে লাগে এরপর যদি আমরা একে 45° ঘোরাই তাহলে একে এই ধরনের দেখতে লাগবে তাহলে ফ্রন্ট ভিউতে আমরা সেট স্কোয়্যারটিকে স্কিউড্ ত্রিভুজ হিসাবে দেখতে পাবো একইভাবে টপভিউতেও আমরা একে একটা স্কিউড্ ত্রিভুজ হিসাবে দেখব তাহলে আমরা সেট স্কোয়ারটির টপ ভিউকে পর্যবেক্ষণ করতে পারব এবং আমরা এই টপ ভিউকে এখানে দেখতে পাচ্ছি আর এই জায়গায় আমরা ফ্রন্ট ভিউকে দেখতে পাচ্ছি সেইসঙ্গে আমরা পরবর্তী উদাহরণে চলে যাব পরবর্তী উদাহরণে আমরা ত্রিভুজের পরিবর্তে একটা পঞ্চভুজ নিয়ে পর্যালোচনা করব তাহলে এটা হলো একটা 30 মিলিমিটার বাহুবিশিষ্ট পঞ্চভুজ এবং এর একটি বাহু অনুভূমিক তলে অবস্থান করছে কোনো একপাশে এর পৃষ্ঠটি অনুভূমিক তলের সাথে 45° কৌণিক ভাবে অবস্থান করছে যদি ব্যাপারটা এই রকমের হয় তাহলে এর অভিক্ষেপগুলোকে অঙ্কন করো যখন অনুভূমিক তলে থাকা বাহুটি উল্লম্ব তলের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করছে তাহলে সমাধানের দিকে নজর দেওয়া যাক এটি একটি সাধারন পঞ্চভুজ এর বাহুগুলির দৈর্ঘ্য 30 মিলিমিটার আমরা জানি কিভাবে পঞ্চভুজ গঠন করতে হয় একটা বৃত্তকে অন্তর্লিখিত করে বা বৃত্ত দ্বারা পরিবেষ্টনের মাধ্যমে অথবা অন্য পদ্ধতি যেমন সেমিসার্কেল পদ্ধতির মাধ্যমে আমরা একটা পঞ্চভুজ অংকন করতে পারি অপর একটি পদ্ধতি হলো এই দুই বাহুর মধ্যেকার কোণের সাহায্যে আমরা পঞ্চভুজ গঠন করতে পারি এখন এই পঞ্চভুজের একটি বাহু অনুভূমিক তলের উপর রয়েছে এবং এর এক বাহু এই পৃষ্ঠের সাহায্যে অনুভূমিক তলের সাথে 45 ডিগ্রিতে আনত রয়েছে তাহলে কোনো একদিকে যদি এটা 45 ডিগ্রি কোণ তৈরি করে তাহলে ফ্রন্ট ভিউতে আমরা এই 45° কে দেখতে পাবো যদি এটা অনুভূমিক তল এর ওপর অবস্থান করে তাহলে আমরা সম্পূর্ণ পঞ্চভুজকেই দেখতে পাবো এর কোনো একটি প্রান্তকে যথাযথভাবে ঘুরিয়ে আমরা 45 ডিগ্রি বা 30 ডিগ্রি বা 60 ডিগ্রি ইত্যাদি কোণ তৈরি করতে পারি তাহলে টপ ভিউতে আমরা একে এইরকম দেখব যদি আমরা একে ফ্রন্ট ভিউ থেকে লক্ষ্য করি তাহলে আমরা শুধুমাত্র একটা রেখা দেখতে পাবো যেখানে b বিন্দু c বিন্দু এবং d বিন্দু যথাক্রমে b বিন্দু c বিন্দু এবং d বিন্দু হিসাবে অবস্থান করবে তাহলে প্রথমে এই পঞ্চভুজটিকে তৈরি করো এরপর একে অভিক্ষিপ্ত করো এবং অভিক্ষিপ্ত দৈর্ঘ্য পাও অভিক্ষিপ্ত দৈর্ঘ্যকে পাওয়া গেলে আমরা এই অভিক্ষিপ্ত দৈর্ঘ্যকে ব্যবহার করব কিন্তু একে 45 ডিগ্রিতে রাখবো কারণ পঞ্চভুজের একটি বাহু এর পৃষ্ঠের মাধ্যমে অনুভূমিক তলের উপর 45° কোণে আনত অবস্থায় রয়েছে যদি কোনোকিছু অনুভূমিক তলে আনত অবস্থায় থাকে তাহলে আমরা তাকে উল্লম্ব তলে পর্যবেক্ষণ করতে পারি তাহলে উল্লম্ব তলে 45 ডিগ্রি কোণটি রয়েছে এটা আঁকার পর আমরা সমস্ত বিন্দুগুলোকে অভিক্ষিপ্ত করব a বিন্দু b বিন্দু c বিন্দু d বিন্দু এবং e বিন্দুগুলি অভিক্ষেপণের পর যথাক্রমে এই এই জায়গায় অবস্থান করবে একইভাবে a বিন্দু ce বিন্দু d বিন্দু e বিন্দু অভিক্ষেপণের পর এই জায়গায় অবস্থান করবে তাহলে উদাহরণস্বরূপ a বিন্দুকে লক্ষ্য করা যাক a বিন্দু এই অভিক্ষিপ্ত রেখা পর্যন্ত আসে a বিন্দুও এই পর্যন্ত আসে এরপর b1 এই পর্যন্ত অভিক্ষিপ্ত হয় এবং b ও এই পর্যন্ত অভিক্ষিপ্ত হয় এইভাবে আমরা সম্পূর্ণ পঞ্চভুজটিকে তৈরি করতে পারব এই 45 ডিগ্রির ঘোরাবার পর যেখানে আমরা ফ্রন্ট ভিউ এবং টপ ভিউ গঠন করেছিলাম আমরা কোনো একটি বাহুকে বিন্যস্ত করব সেটা ae1 বাহু হতে পারে বা a1b1 বাহুও হতে পারে উল্লম্ব তলের সাথে কোনো বাহু যে কোণ তৈরি করে তা সাধারণত আমরা অনুভূমিক তলে পর্যবেক্ষণ করতে পারি তাহলে ধরা যাক আমরা a1b1 বাহুকে বেছে নিলাম একে অনুভূমিক তলের সাথে 30 ডিগ্রী কোণে স্থাপন করতে হবে এই a1b1 দৈর্ঘ্যকে স্থানান্তরিত করো একইভাবে a1e1 দৈর্ঘ্যকেও কম্পাস ব্যবহার করে স্থানান্তরিত করতে হবে এরপর b1c1 এবং c1d1 দৈর্ঘ্যকেও একইভাবে স্থানান্তরিত করতে হবে তাহলে আমাদেরকে একে শুধুমাত্র 30° ঘোরাতে হবে এর ফলে অন্যান্য বাহুগুলোরও সমপরিমাণ ঘূর্ণন ঘটবে এর ফলে এই সম্পূর্ণ পঞ্চভুজটি এই অভিমুখে ঘুরে যাবে এরপর আবার এই রেখাগুলিকে e c a b এবং c থেকে অভিক্ষিপ্ত করতে হবে আমরা একে আগেই উল্লম্ব তলে 45 ডিগ্রি ঘুরিয়েছি এর ফলে আমরা অনুভূমিক তলে কোণটিকে পর্যবেক্ষণ করব আমাদের কাছে সঞ্চার বিন্দুগুলো থাকবে যেখানে এই a ছেদ করেছে a এর সাথে একে আমরা a1 বলছি b1 b এর সাথে ছেদ করেছে এই ছেদবিন্দুকে আমরা b1 বলছি একইভাবে c1 d1 সঞ্চার বিন্দুগুলোকেও অভিক্ষিপ্ত করে আমরা এই বিন্দুগুলো পাচ্ছি বিন্দুগুলোকে যুক্ত করে আমরা একটা পঞ্চভুজ পাবো যা বিবৃতিতে উল্লিখিত সমস্ত শর্তকে পূরণ করে যেমন এটি অনুভূমিক তলের সাথে 45 ডিগ্রিতে আনত এবং এই পঞ্চভুজের বাহু উল্লম্ব তলের সাথে 30 ডিগ্রী আনত অবস্থায় রয়েছে পরবর্তী ক্লাসে আমরা এই তলগুলো সম্পর্কে আরও কিছু জানবো যদি তারা বিভিন্ন জিনিসের উপর অভিক্ষিপ্ত হয় বিশেষ করে যদি পরিপূরক তল গঠন করা যায় তাহলে এই ভিউগুলো কি রকম হতে পারে তা আমরা পরবর্তী ক্লাসে দেখব ধন্যবাদ